হ্যালো আমরা সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন সংক্রান্ত আমাদের আলোচনা চালু রাখব বিশেষত আমি বলতে চাইছি আমরা এই সমগ্র আলোচনা ন্যানো স্কেল এ এর ব্যবহারের সুবিধার দিকে তাকিয়ে করব এবং এই সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন হল একটা প্রযুক্তি যার ফলে উপাদানের অভ্যন্তরে প্রচুর পরিমাণ বিকৃতি উৎপন্ন হয় এবং অসংখ্য ইকুইঅ্যাক্সড ছোট ছোট গ্রেন তৈরি করে যা আকারে বেশ কিছু 100 ন্যানোমিটার বা তার থেকে ছোট হয়ে থাকে সুতরাং স্যাম্পেল কে যুক্তিসঙ্গতভাবে ম্যাক্রোস্কোপিক অর্থাৎ যেটা তুমি সামলাতে পারবে সেই রকম ভাবে তৈরি করার জন্য এটা খুব সুন্দর একটা প্রযুক্তি এবং একই সঙ্গে এটা ন্যানো আকৃতির হয় সুতরাং তুমি এই সংস্থায় ন্যানোস্কেলের প্রভাব অনুসন্ধান করতে পারো এবং এর মধ্যে কোন পোরোসিটি থাকবে না মানে আমি বলতে চাইছি প্রয়োজনগত ভাবে এটা একটা অবিচ্ছিন্ন উপাদান হবে সুতরাং সেখানে কোন পোরোসিটি কোন অভ্যন্তরীণ অক্সাইড এর গঠন এবং প্রভৃতি নেই প্রযুক্তির বিভিন্ন সুবিধা আমরা আগের ক্লাসে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি সম্ভবত অন্তত এখন অব্দি এগুলি হল এর প্রধান অসুবিধা এটাকে শিল্পগত উৎপাদনে বিস্তৃত করার ক্ষেত্রে আমাদের কোনো সহজ উপায় নেই এবং তাই এটা হলো একটা বিষয় যেটা তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু সেই পরিসরের মধ্যে যা এটা করতে পারে এটা তোমাকে বিভিন্ন জিনিস করার সামর্থ্য যোগাবে এবং তাই আমরা সেইসব দিকে আলোকপাত করব আমরা এর পরীক্ষামূলক উপযোগিতার দিকে আরো বেশি আলোকপাত করব আমরা আরো একটা সম্ভাবনার দিকে তাকাবো যেটা আমরা এরসঙ্গে বিবেচনা করবো এবং তারপর আমরা শেষ দু তিনটে ক্লাসে যেগুলো করেছি সেগুলোর সংক্ষিপ্তকরণ করব সুতরাং এই ক্লাসে আমাদের শেখার উদ্দেশ্য কিভাবে আমরা যান্ত্রিক ধর্মগুলোকে পরিবর্তিত করার জন্য এই সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশনকে ব্যবহার করব আমরা ইতিমধ্যেই এটার দিকে দৃষ্টিপাত করেছি সুতরাং তথ্যগুলিকে যেভাবে দেখাচ্ছে আমরা সেভাবেই দেখব এবং সাধারণভাবে দেখব এর থেকে কি পাওয়া যেতে পারে এবং একটা বিষয় যেটা আমরা আগে দেখিনি সেটা হল উইয়ার ধর্ম সুতরাং উইয়ার ধর্ম হল একটা বিষয় যাতে আমরা আলোকপাত করব ঠিক আছে এবং বোঝার চেষ্টা করব স্যাম্পেলের উইয়ার ধর্ম গুলি খুঁজে বের করতে কি করে তোমরা একটা উইয়ার পরীক্ষা করতে পারবে এবং কি করে তুমি এই সেভিয়ার প্লাস্টিক ডিফর্মড উপাদানকে নিয়ে উইয়ার পরীক্ষা করবে এবং এর থেকে তুমি কি প্রত্যাশা করবে নিশ্চিতভাবে এটা এক সংস্থা থেকে অন্য সংস্থায় পরিবর্তিত হবে সুতরাং এই সমস্ত ধারণাগুলোকে একত্রিত করার জন্য আমরা সাধারণভাবে কিছু করার চেষ্টা করব সুতরাং তুমি যদি সেভিয়ারলি প্লাস্টিক ডিফর্মড স্যাম্পেলের দিকে দৃষ্টিপাত করো আমি যা বলেছি তুমি কি পাবে তুমি বেশ কিছু পাস মারফত যাবে আমি বলতে চাইছি যে সমস্ত ডাইস এরকম আকৃতির হবে তাদের ক্ষেত্রে এটা ঘটবে এবং তাই যে স্যাম্পেলটা বেরিয়ে আসবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল শুরুতে এর যে ক্ষেত্রফল ছিল সেটাই থাকবে কিন্তু ততক্ষণে এটা অতিক্রান্ত হবে বেশ কিছুটা সেভিয়ার প্লাস্টিক আমি বলতে চাইছি প্লাস্টিক ডিফর্মেশনের এবং তারপর তুমি এটাকে এইরকম আরও একটা পাসের মধ্যে রাখতে পারো সুতরাং তুমি কি করতে পারো এটা কেবলমাত্র তার একটি উদাহরণ এইখানে যে কোণ গুলি আছে সেগুলি পরিবর্তন করা যাবে এবং তুমি এর সঙ্গে বিভিন্ন জিনিস করতে পারো এবং এটা হল তোমার স্যাম্পেল যাকে তুমি এই পদ্ধতির মধ্য দিয়ে বার বার পাঠাবে সুতরাং পদ্ধতিগুলির শেষে তুমি একটা নির্দিষ্ট আকারের চোঙ পাবে এবং এটা দিয়ে তুমি যান্ত্রিক পরীক্ষা করতে পারবে শুধুমাত্র দেখার জন্য আমি বলতে চাইছি আবার একটা স্যাম্পেল বানাও যেটা দিয়ে তুমি যান্ত্রিক পরীক্ষা করতে পারবে এবং এখন থেকে কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করো তুমি উইয়ার পরীক্ষাও করতে পারো সুতরাং উইয়ার এর জন্য তোমার এই প্রকারের পরীক্ষা আছে তোমরা তোমাদের স্কিন এ যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় পিন অন ডিস্ক পরীক্ষা সুতরাং এটা এক প্রকারের পরীক্ষা যেটা উইয়ার ধর্মের জন্য আমরা করব এবং মূল ধারণা হলো এই যে উইয়ার ধর্ম তোমার সেখানেই প্রয়োজন যেখানে ঘর্ষণ থাকে সুতরাং সাধারণত যেখানে ঘর্ষণ থাকে সেখানে উইয়ার ধর্ম খুব প্রয়োজনীয় সুতরাং এটা যে কোন সংখ্যাকে অবস্থান হতে পারে প্রায় সমস্ত ইঞ্জিনিয়ারিং পণ্যের যেকোনো জয়েন্ট এ যেকোনো ইঞ্জিনিয়ারিং পণ্যের যেকোনো জয়েন্টকে তোমাকে অনবরত চলাচল করাতে হয় এবং যেহেতু জয়েন্টগুলি চলাচল করে সেখানে জয়েন্টের একাংশের সঙ্গে অন্য অংশের অনবরত ঘষা লাগে এবং সুতরাং আমি বলতে চাইছি যে সেখানে প্রচুর পরিমাণে ঘর্ষণ সংক্রান্ত ক্রিয়া কলাপ চলতে থাকবে এবং এই ঘর্ষণের ফলে সেখানে তাপের উৎপাদন হতে শুরু করবে এবং এই ঘর্ষণের ফলে আরো একটি সম্ভাবনার সৃষ্টি হতে পারে যে জয়েন্টে উপাদানগুলির উইয়ার শুরু হবে সুতরাং সেই ধর্ম যেটা ঘর্ষণের সঙ্গে সঙ্গে সামলাতে হবে সেটা হলো এই উইয়ার এমনকি আমাদের দেহে প্রত্যেকটা জয়েন্ট যা আমাদের দেহে আছে আমি বলতে চাইছি আমাদের হাঁটুর জয়েন্ট আমাদের কনুই এর জয়েন্ট প্রভৃতি প্রত্যেকটা জয়েন্ট আমরা যে সীমায় ব্যবহার করি আমাদের সেই ভাবে উইয়ার দিতে হবে এবং আমরা চাই এদের ভালো উইয়ার ধর্ম হোক সুতরাং আমাদের সমস্ত জয়েন্ট গুলোর উইয়ার ধর্ম থাকতে হবে সুতরাং এমনকি সেই সমস্ত লোক যারা কৃত্তিম জয়েন্ট নিয়ে কাজ করে যা তোমার হাঁটুর জয়েন্টে রাখা যাবে যে সমস্ত লোকেরা হাঁটুর জয়েন্ট স্থানান্তরণ বা ঐরকম করে থাকে ঐ জয়েন্ট স্থানান্তরণ এর কার্যকলাপ গুলির সঙ্গে যুক্ত উপাদান গুলির খুব ভালো উইয়ার ধর্ম থাকে সুতরাং এটা হল একটা বিষয় যার দিকে তোমাকে দৃষ্টিপাত করতে হবে এবং তাই যদি তুমি বায়োমেটারিয়াল নিয়েও কাজ কর তাহলে বায়োমেটারিয়ালের কাজের একটা নির্দিষ্ট ক্ষেত্রে তোমার এই উইয়ার ধর্মের দিকে দৃষ্টিপাত করার প্রয়োজন হতে পারে এবং সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্রধান প্রকৃতির পরীক্ষা যার দিকে আমাদের দৃষ্টিপাত করা প্রয়োজন সুতরাং উইয়ার পরীক্ষা করার জন্য মূলত তোমাকে একই রকম ঘর্ষণ পরিস্থিতি সৃষ্টি করতে হবে তোমাকে দেখতে হবে ঘর্ষণের সম্মুখীন হলে তোমার স্যাম্পেল কি রকম আচরণ করে এবং তোমাকে এটা একটা নিয়ন্ত্রিত উপায়ে করতে হবে মূলত এটাই হল একটা পরীক্ষা সুতরাং তোমাকে এটা স্থাপন করতে হবে যাতে তুমি একটা স্যাম্পেলের ওপর পরীক্ষা করতে পারো এবং তারপর তুমি ওই স্যাম্পেলের সামান্য অদলবদল করে পরীক্ষা করতে পারো বা অন্য কোন স্যাম্পেলের ওপর পরীক্ষা করতে পারো এবং তারপর ফলাফলগুলির তুলনা করতে পারো সুতরাং এটা হল সম্পূর্ণ ধারণা সুতরাং পরীক্ষাটিকে কোনভাবে পুনরুৎপাদনযোগ্য হতে হবে তোমার ঐ শর্তগুলি পুনরুৎপাদনযোগ্য হতে হবে এবং এর জন্য কিছু জ্ঞাত শর্ত সেখানে থাকবে সুতরাং উইয়ার ধর্ম বোঝার জন্যই হলো এই পিন বা ডিস্ক পরীক্ষা এটা একটা পিন এবং একটা ডিস্কের সমবায়ে গঠিত যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ সুতরাং তাই এই নাম পিন অন এ ডিস্ক এখন যে স্যাম্পেলের আমরা পরীক্ষা করতে চাই সেটা হলো এই পিন সুতরাং উইয়ার ধর্মের পরীক্ষা করার জন্য তুমি যে উপাদানই নাও না কেন তোমাকে এটাকে একটা পিনের আকারে পরিবর্তিত করতে হবে সুতরাং এটা হল পিন সুতরাং মূলত এটা একটা নির্দিষ্ট আকারবিশিষ্ট চোঙ পরীক্ষার মানের উপর নির্ভর করে এর একটা নির্দিষ্ট আকার পাওয়া যায় ঐ পিনের একটা নির্দিষ্ট আকার থাকে সুতরাং তুমি তোমার স্যাম্পেলকে ঐ আকারে বানাবে সুতরাং তুমি যেরকম দেখতে পাচ্ছো এই পিনটা হল মূলত একটি পাতলা চোঙ যেটা এখানে আছে এবং তাই যদি তুমি ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান প্রক্রিয়ার মত কোন প্রক্রিয়া এখানে না করো তবে তুমি এই চোঙটি পাবে সুতরাং তুমি একটা চোঙ আকৃতি স্যাম্পেল পেলে এবং তাই ইতিমধ্যেই এই পিনের মধ্যে যাবার জন্য যে আকারের প্রয়োজন তা এর আছে সুতরাং যদি তুমি যত্নসহকারে তোমার স্যাম্পেল প্রস্তুত প্রক্রিয়া করতে পারো তবে তার জন্য তোমার যথেষ্ট কষ্ট হবে এর শেষে তুমি একটা পিন পাবে খুব বেশি হয়তো তোমাকে এর দুই প্রান্ত সামান্য ছেঁটে ফেলতে হবে কারণ সাধারণত এই প্রান্তগুলি একটি নিখুঁত চোঙের মত দেখাবে না এর দুই প্রান্ত নিখুঁতভাবে সমতল হওয়ার ভালো সুযোগ সাধারণত থাকেনা তুমি এটা পাবে না এই সমস্ত টুইস্টিং যা তুমি করছো তার জন্য সুতরাং তোমাকে হয়তো এই দুই প্রান্ত ছেঁটে ফেলতে হতে পারে যদি এটা এইভাবে বেরিয়ে আসে কিন্তু সাধারণত তুমি একটা পিন পেতে চাও এবং যেটা তুমি ন্যানোক্রিস্টালাইন আকারে পেতে চাও তুমি মাইক্রোক্রিস্টালাইন আকারে পেতে চাও বা ম্যাক্রোক্রিস্টালাইন আকারে পেতে চাও কোন একটি বাণিজ্যিক সত্তা থেকে এবং তারপর তুমি এটার উপর এই সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন যেমন ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান চালাতে পারো এবং এখন তুমি ঐ একই পিন ন্যানোক্রিস্টালাইন আকারে পেতে পারো সুতরাং তুমি মাইক্রোক্রিস্টালাইন বা ম্যাক্রোক্রিস্টালাইন এবং ন্যানোক্রিস্টালাইন স্যাম্পেল পেতে পারো এবং এটাই হলো মূলত আমরা যার জন্য সব সময় আগ্রহী থাকি যদি আমরা ন্যানো স্কেলের প্রভাব পর্যবেক্ষণ করতে পারি সুতরাং তুমি পিনটা এবং ডিস্কটা পেয়েছো এবং যে উপায়ে পরীক্ষাটি সম্পাদিত হবে তার জন্য এই ডিস্কটাকেও কোন একটা প্রমাণ ডিস্ক হতে হবে সুতরাং এটাকে কোন একটা রূপে নির্দিষ্ট করা হয়েছে সুতরাং এর অর্থ হল উপাদান নির্দিষ্ট এবং অমসৃণতাও স্থির বা নির্দিষ্ট সুতরাং এটি নির্দিষ্ট বা নির্ধারিত এবং তাই আমি বলতে চাইছি যদি তুমি একটা পিন অন ডিস্ক সংস্থা কিনতে চাও তবে সেটাই হবে যা হল এটা সুতরাং তুমি একটা পিন অন ডিস্ক সংস্থা পেতে পারো এবং আমাদের নিয়ন্ত্রণে যেগুলি আছে সেগুলি হলো এই দুটি জিনিস এখানে এই RPM সুতরাং ডিস্কটা ঘোরা শুরু করবে সুতরাং এই ডিস্কটা স্পিন করা শুরু করবে সুতরাং সাধারণভাবে এটা স্পিন করা শুরু করবে সুতরাং এটাই হলো আমি যা তোমাদের এখানে দেখাবো সুতরাং এটা স্পিন করা শুরু করবে সুতরাং এটা এই অক্ষ বরাবর ভার্টিক্যাল অক্ষ বরাবর স্পিন করা শুরু করবে সুতরাং ঐ ভার্টিক্যাল অক্ষ বরাবর এটা স্পিন করা শুরু করবে এবং তাই আমরা RPM কে নিয়ন্ত্রন করতে পারব এখন যখনই তুমি RPM কে নিয়ন্ত্রন করবে এই পিনটা কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এই ডিস্কের সংস্পর্শে আসবে ঠিক আছে সুতরাং যখনই এই RPM এবং ডিস্কের কেন্দ্র থেকে এই পিনের সংস্পর্শের অবস্থান অর্থাৎ যে দূরত্বে ডিস্কের সঙ্গে পিনটা সংস্পর্শে এসেছে সেটা জানা থাকবে তুমি সেটাকে v Ωr এইরূপ একটা সম্পর্কে রূপান্তরিত করতে পারবে এবং এটা ব্যবহার করে তুমি এই অভিমুখে রৈখিক বেগ অর্থাৎ রৈখিক গতি নির্ধারণ করতে পারবে এইভাবে এর সঙ্গে ট্যানজেনসিয়াল ভাবে তুমি রৈখিক গতির কথা ভাবতে পারো সুতরাং এই RPM একটি রৈখিক গতিতে রূপান্তরিত হবে যেটা এখন ডিস্কের সংস্পর্শে অবস্থিত পিনের স্পর্শতল বরাবর পরিদর্শিত হবে সুতরাং এই অবস্থানে যেটাকে আমি এখানে গোল করে আবৃত করেছি যেখানে পিনটা ডিস্কের সংস্পর্শে এসেছে একটা নির্দিষ্ট বেগ থাকবে সুতরাং এটা একটা বিষয় যেটা আমরা বলতে পারি যে এই পিনটা বেশকিছু মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে চলছে যা নির্দিষ্ট সুতরাং এটা হল পরীক্ষার একটি অংশ পরীক্ষার আরো একটি অংশ হিসেবে আমরা অন্য যে বিষয়টি নির্ধারিত করব তা হল বল বা চাপ সুতরাং প্রযুক্ত চাপ যে চাপের দ্বারা তুমি পিনটাকে বলপূর্বক নিচের দিকে ডিস্কের উপর রাখছো সুতরাং ডিস্কটা ঘুরছে এবং তুমি পিনটাকে বলপূর্বক নিচের দিকে ডিস্কের উপর রাখছো সামান্য চাপ প্রয়োগ করে সুতরাং এটা হল একটা বিষয় যেটা তোমরা নির্দিষ্ট করবে সুতরাং তোমরা এই চাপ নির্দিষ্ট করবে যেটা দিয়ে এটা নিচে চাপা হবে এবং তোমরা আরো নির্দিষ্ট করবে এই RPM যার সঙ্গে এটা ঘুরবে সুতরাং ওই দুটো জিনিস ঘোরা শুরু করবে সুতরাং এই পিনটি মূলত এখন একটি বৃত্তপথ অতিক্রম করবে সুতরাং এটা স্থির এই জিনিসটা ঘুরতে থাকবে তাই তুমি এই পথটা দেখবে সুতরাং এটা হল ডিস্কের ওপর পিনটা যেরকম দেখাবে সুতরাং এই উপায়ে আমরা এটাকে পরীক্ষা করব আমরা পরীক্ষার সময় উষ্ণতার মত বিষয়গুলোকেও নির্ধারিত করব বা পরীক্ষাটি কোন আদ্রতায় সম্পাদিত হলো বিশেষত উষ্ণতা নির্ধারিত করতে হবে কারণ সেখানে কিছু স্থানীয় গরম হওয়ার প্রক্রিয়া চলতে পারে কিন্তু নীতিগত ভাবে আমরা আদ্রতার উল্লেখ করব কারণ এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমি বলতে চাইছি যেহেতু ঘষা প্রক্রিয়া চলবে তোমরা কিছু ক্ষয়ও ঘটতে দেখবে সুতরাং তোমাদেরকে সন্তুষ্ট হতে হবে যে তোমরা বেশ কিছু পরীক্ষার জন্য কিছু একই প্রকারের শর্ত নির্ধারণ করেছে এবং শুধুমাত্র তখনই যে সমস্ত জিনিস তোমরা পেয়েছ তা নিয়ে তোমরা সন্তুষ্ট হতে পারবে সুতরাং এটা হলো পরীক্ষা এবং আমি যা বলেছি তুমি চাপ নির্দিষ্ট করতে পারো যার অর্থ হল তোমার চাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে তুমি চাপের পরিবর্তন করতে পারবে সুতরাং প্রযুক্ত চাপ জানা প্রয়োজন অর্থাৎ এই বিন্দুতে কত চাপ সেটা তোমার জানা দরকার এবং কোন একটি পরীক্ষায় তুমি একটি নির্দিষ্ট চাপ প্রয়োগ করতে পারো অন্য পরীক্ষায় তুমি এটাকে পাল্টাতে পারো অন্য আরেকটি পরীক্ষায় তুমি এটাকে আবার পাল্টাতে পারো এবং এই ভাবে চালাতে পারো একইভাবে এই rpm হল একটা বিষয় যা তুমি নিয়ন্ত্রণ করছ যার মানে তুমি RPM কে সুনির্দিষ্ট করছো তুমি উচ্চ RPM নিম্ন RPM প্রভৃতি সুনির্দিষ্ট করতে পারো এটা আরেকটা বিষয় যা তুমি সুনির্দিষ্ট করতে পারো তুমি আরো নির্দিষ্ট করতে পারবে যে কতক্ষণ পরীক্ষাটি ঘটবে সুতরাং কতক্ষণ পরীক্ষাটি ঘটবে এটা একটা বিষয় যা তুমি নির্দিষ্ট করতে পারবে এটা আরেকটা বিষয় যা তুমি নির্দিষ্ট করতে পারবে তৃতীয় বিষয়টি হলো পরীক্ষাটি কতক্ষণ ধরে সম্পাদন করা হবে এখন কতক্ষন ধরে পরীক্ষাটা চালানো হবে সেটা হলে একটা বিষয় যা আমরা একটা সময় উপাদান হিসেবে পাবো সুতরাং তোমরা এটাকে পাবে t সময় হিসাবে তোমরা এটাকে সময় হিসাবে ব্যবহার করবে কিন্তু সাধারণত আরো বেশি দরকারি হল এই যে কতক্ষণ ধরে পরীক্ষাটি চালানো হচ্ছে সেটাকে অন্য একটা রাশি যেটা হল দূরত্ব তাতে রূপান্তরিত করা সুতরাং তুমি এটাকে অন্য একটা রাশিতে যেটা হলো অতিক্রান্ত দূরত্ব রূপান্তরিত করতে পারো ডিস্কটা একবার ঘুরলে যেটা হলো মূলত যে স্থানে পিনটা এর উপর চাপা হবে এবং যে বৃত্তচাপ বা বৃত্তপথ এই পিনটা মূলত প্রত্যেক আবর্তনের ক্ষেত্রে ডিস্কের উপর অতিক্রম করবে সেই অতিক্রান্ত দূরত্বটা হবে 2πr যদি r হয় ব্যাসার্ধ এবং তাই যদি এটা এখানে হয় 100 আমি বলতে চাচ্ছি যদি এটা 100 RPM এ ঘোরে তবে এটা প্রতি মিনিটে 100 গুণ 2πr পথ অতিক্রম করবে এবং তাই তুমি বলতে পারো যদি তুমি পরীক্ষাটি 10 মিনিটের জন্য চালাও তবে তুমি মূলত 1000 গুণ 2πr পথ অতিক্রম করবে সুতরাং r এর মান যাই হোক না কেন তুমি যেকোন একটা দূরত্ব r এর জন্য বসাতে পারো এবং তারপর তুমি এটাকে 2000πr দিয়ে গুণ করতে পারো তবে তুমি পিন কত দূরত্ব অতিক্রম করল তার উত্তর পাবে সুতরাং যদি তুমি এটাকে 10 মিনিটের জন্য পরীক্ষা করতে চাও তুমি স্যাম্পেলটাকে সেখানে 10 মিনিটের জন্য রাখো এটাকে এই ডিস্কের বিরুদ্ধে 10 মিনিটের জন্য একটা চাপ দাও যেটা তুমি নির্দিষ্ট করেছ সুতরাং তুমি চাপ নির্দিষ্ট করেছ যা দিয়ে তুমি এটাকে নিচের দিকে এর ওপর চাপ দিচ্ছো তুমি RPM নির্ধারণ করেছ 10 মিনিটের জন্য অপেক্ষা করো তারপর এটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে এবং একইভাবে তুমি আরেকটা পিন নাও তুমি এটার উপর আবার 10 মিনিটের জন্য পরীক্ষা চালাও এবং তারপর আবার এটা এই একই দূরত্ব অতিক্রম করবে এবং এভাবেই চলবে সুতরাং তারপর তুমি পাবে এই একগুচ্ছ পিন যার সবগুলোই টেস্ট রিগ এর ওপরে একই পরিমাণ চাপ প্রয়োগের ফলে এবং একই আদ্রতার স্তরে একই দূরত্ব অতিক্রম করবে এবং তুমি ফলাফলগুলো তুলনা করতে পারবে এবং সাধারণত তুমি কিসের তুলনা করবে উইয়ারের সঙ্গে যে সাধারণ বিষয়টি সংযুক্ত সেটি হলো মূলত ওজন হ্রাস সুতরাং উইয়ারের সঙ্গে যুক্ত সাধারণ বিষয়টি হলো ওজন হ্রাস সুতরাং অত্যাবশ্যকীয় ভাবে ঘর্ষণের সঙ্গে ধীরে ধীরে উপাদানের উইয়ার ঘটে এবং তারপর তোমার স্যাম্পেল ক্রমশ কমতে থাকে এবং অবশেষে প্রযুক্তিগত পরিসরে এর অর্থ হয় এরকম যে কোন একটি নির্দিষ্ট মুহূর্তে এটা একটি সীমামানের নিচে পৌঁছায় এবং তাই এটি ওই প্রযুক্তিগত প্রয়োগের ক্ষেত্রে আর প্রয়োজনীয় নাও হতে পারে সুতরাং যদি তুমি কোন উপাদান নেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তিগত প্রয়োগের জন্য দেখো যেখানে এটা সম্ভবত ঘর্ষণের অধীনে চলছে এবং তাই সম্ভবত ঘর্ষণ উপলব্ধি করলে এবং এতে ঘটে যাওয়া কোনো ক্রিয়াকলাপ হিসাবে উইয়ার ঘটলে আমরা জানতে চাইবো যে কি পরিমান ওজন হ্রাস ঘটবে এবং তোমরা যে প্রকার অনুমান করতে পারো যে যতটা কম সম্ভব এই ওজনের হ্রাস ঘটতে পারে আমরা সেটা চাইছি আমরা মূলত কোন প্রকার ওজনের হ্রাস চাইছি না কারণ সেটা কোন আকাঙ্খিত বিষয় নয় সুতরাং যখন তুমি বিভিন্ন উপাদানের তুলনা করতে চাইছো মূলত তুমি কিসের তুলনা করছ তুমি পরীক্ষাটি চালাচ্ছো এবং তুলনা করছ এটা দেখার জন্য যে তুমি ওজনের হ্রাস কমাতে পারছো কিনা সুতরাং আমরা ওজনের হ্রাস কমাতে চাই তাই তোমরা স্যাম্পেলের উপর যা কিছু করতে পারো এবং আমি বলার চেষ্টা করছি যে তোমাদের এটা উন্নত করতে হবে উইয়ারের দৃষ্টিভঙ্গি থেকে এটাই হলো তোমরা যা করতে চাও তোমরা পিন অন ডিস্ক পরীক্ষা চালাতে চাও এবং তারপর পরীক্ষার শেষে তুমি দেখতে চাও কি পরিমাণ ওজনের হ্রাস ঘটেছে এবং বিভিন্ন স্যাম্পেলের জন্য তুমি এর তুলনা করতে চাও হয়তো স্যাম্পেলে কিছু করার আগে এবং তারপর স্যাম্পেলে কিছু করার পর তুমি তুলনা করলে এবং তারপর দেখো তোমার কি পরিমাণ ওজনের হ্রাস ঘটেছে এবং তারপর দেখো যে তুমি প্রকৃতপক্ষে কোনো উন্নতি করতে পেরেছো কিনা তারপরে পরীক্ষার একই শর্তের অধীনে তোমাকে পর্যায়ক্রমিকভাবে কম ওজনের হ্রাস পেতে হবে এবং এটাই হল যা আমরা করতে চাইছি তার মূল ধারণা সুতরাং এটা হল মূল পরীক্ষা এবং আমরা দেখব আমরা এর থেকে কি প্রকারের তথ্য পাবো এবং তারপর আমরা দেখব এর থেকে আমরা কি করতে পারি সুতরাং যদি তুমি এখানে দেখো সাধারণভাবে যদি তুমি যান্ত্রিক ধর্মাবলীর দিকে দেখো তুমি একটা স্ট্রেস স্ট্রেন পরিবর্তনের দিকে দৃষ্টিপাত করবে নিশ্চিতভাবে তোমার একটা প্রকৃত স্ট্রেস প্রকৃত স্ট্রেন লেখ থাকতে পারে বা একটা প্রকৃত স্ট্রেস প্রকৃত স্ট্রেন লেখর সঙ্গে একটা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইঞ্জিনিয়ারিং স্ট্রেন লেখ তুমি তাৎক্ষণিক দৈর্ঘ্য তাৎক্ষণিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইত্যাদি দেখতে চাইছ ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইঞ্জিনিয়ারিং স্ট্রেন লেখতে বলতে গেলে তুমি প্রাথমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং প্রাথমিক দৈর্ঘ্য দেখতে চাইছ সুতরাং সাধারণভাবে তুমি তথ্য পাবে যেটা দেখতে এরকম হবে একটা রৈখিক অংশ এবং তারপর একটি নির্দিষ্ট বিন্দুতে এটার এই রৈখিক আচরন বিচ্যুত হবে এবং তারপর তুমি এইরকম কিছু একটা দেখতে পাবে এবং তারপর স্যাম্পেলে চিড় ধরবে সুতরাং এটা তোমার ইল্ড পয়েন্ট সুতরাং এটি হলো σy যেটা হল তোমার বাস্তব স্ট্রেসের সঙ্গে স্ট্রেন বিন্দু যা আমাদের আছে সুতরাং যখন আমরা সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন করি আমরা মূলত গ্রেনের আকার পরিবর্তন করি সুতরাং এখন যদি তুমি হল পেচ আচরণ দেখো তুমি প্রত্যাশা করবে যে গ্রেনের আকার যত কমবে ইল্ড স্ট্রেস তত বৃদ্ধি পাবে সুতরাং যদি তোমার সংস্থা হল পেচ আচরণ মেনে চলে তবে তুমি সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন করার পর দেখবে এর আচরণ খানিকটা এরকম দেখতে হয়েছে সুতরাং এখন এর ইল্ড শক্তি খানিকটা এরকম হবে সুতরাং যদি আমরা এটাকে σy বলি আসলটা হবে σy1 এবং এখন এটা হবে σy2 সুতরাং এটা বাড়বে এবং এইভাবে শক্তি পরিবর্তন হবে এবং যে পরিমাণ প্লাস্টিক বিকৃতি ঘটতে পারে তা ঘটবে পূর্ণ বিকৃতি ঘটার আগে এটা পাল্টাতে পারে এটা বাধ্যতামূলক ভাবে একইরকম নাও থাকতে পারে সুতরাং সাধারণত তুমি দেখতে পাবে যখন শক্তি একটি নির্দিষ্ট মাত্রায় গিয়ে পৌঁছায় নমনীয়তা হ্রাস পায় সুতরাং আমি বলতে চাইছি যা তোমরা দেখতে চাও এই জিনিসগুলোর সেই সাধারণ প্রবণতা নেই তবে সম্ভবত তোমরা এগুলো দেখতে পাচ্ছ বিপরীত হল পেচ সম্পর্কের ক্ষেত্রে প্রথাগতভাবে তুমি দেখতে পারো যে এটা প্রকৃতপক্ষে তাড়াতাড়ি রৈখিক সম্পর্ক থেকে বিচ্যুত হয় সুতরাং তুমি একটা আচরণ দেখবে যেটা এরকম দেখাবে সুতরাং তুমি একটা আচরণ দেখতে পারো যেটা এরকম দেখাতে শুরু করবে সুতরাং তুমি একটা কম σy পেতে পারো সুতরাং ঐ প্রকারের বিষয়গুলি ঘটতে পারে সুতরাং এগুলি হল যা আমরা দেখব সুতরাং সাধারণত আমরা ভালো যান্ত্রিক ধর্মাবলি চাই সুতরাং যখন আমরা সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন করব আমরা σy σy1 থেকে σy2 তে যেতে চাইবো এবং এটা হল পছন্দসই অবস্থা যা আমরা প্রতিপাদন করতে চাইবো এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হলো আমরা যেটা করার চেষ্টা করব এখন কিছু কিছু প্রয়োগের ক্ষেত্রে যেখানে মূলত তোমরা উইয়ার ধর্মের জন্য দেখবে ভালো উইয়ার ধর্মের জন্য সেখানে এটা থাকা প্রয়োজন কিন্তু এর সঙ্গে আমরা উইয়ার ধর্মের আরো উন্নতি করতে চাই সুতরাং এটা হল একটা বিষয় যা আমরা করতে চাই সুতরাং যান্ত্রিক ধর্মের উন্নতি করে তোমরা উইয়ার ধর্মেরও উন্নতি করতে পারছো কিনা সেটা দেখা সব সময় আগ্রহপূর্ণ সুতরাং দেখার জন্য এই সংমিশ্রণটা সবসময় একটা আকর্ষণীয় বিষয় সুতরাং এটা হল একটা বিষয় যা পরীক্ষা করা যেতে পারে এবং এর জন্য আমি যা বলেছি আমরা এই পিন অন ডিস্ক পরীক্ষা করব এবং বিভিন্ন পরীক্ষামূলক শর্তের অধীনে আমরা ওজন হ্রাস দেখব সুতরাং উদাহরন হিসাবে যদি তোমরা এখানে দেখো আমরা এই পরীক্ষার একটি সম্ভাবনার দিকে দেখছি যেখানে স্লাইডিং দূরত্ব হলো পরিবর্তনশীল সুতরাং আমি এখানে যা বলেছি তুমি যদি এই চিত্রতে ফিরে যাও এখানে ওই পরিবর্তনশীল রাশিটি হবে এই অতিক্রান্ত দূরত্ব যেটা হলো এই স্লাইডিং দূরত্ব সুতরাং এর মানে আমাদের জন্য এটা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ যে কতক্ষণ ধরে পরীক্ষাটি সম্পাদন করা হবে সুতরাং কতক্ষণ ধরে পরীক্ষা চলবে আমরা তা নিয়ন্ত্রণ করবো এবং ঐ শর্তের অধীনে তোমরা মূলত অতিক্রান্ত দূরত্ব নিয়ন্ত্রণ করছো ঠিক আছে এবং তারপর আমরা এই ওজন হ্রাসের দিকে দেখতে চাই সুতরাং সাধারণত কি করা হয় তাহল তোমার এখানে ওজনের হ্রাস আছে এবং তোমার x অক্ষে আছে স্লাইডিং দূরত্ব সুতরাং সাধারণত কি করা হয় সেটা হলো আমি বলতে চাইছি পরীক্ষাটা 10 মিনিটের জন্য চালানো হয় এবং তারপর আমরা কেবলমাত্র বলছি যে এটা কিছুটা দূরত্ব অতিক্রম করেছে উদাহরন হিসাবে এটা মিটারে অতিক্রম করছে ধরা যাক এটা হল 100 মিটার এটা হল 200 300 সুতরাং এটা কিলোমিটারে চিহ্নিত করা আছে সুতরাং আমরা এটাকে 01 02 03 04 05 সুতরাং 05 কিলোমিটারে চিহ্নিত করব সুতরাং তুমি পেতে পারো 06 সুতরাং তোমার পক্ষে এই 01 02 03 04 06 দেখা সহজ এবং তারপর আমরা কেবলমাত্র এটাকে এক পর্যন্ত নামাবো সুতরাং আমাদের আছে 1 কিলোমিটার তাই এটা হল দূরত্ব যেটা অতিক্রান্ত হবে এবং তারপর প্রতিটি বিন্দুতে সুতরাং যখন তুমি শুরু করবে নিশ্চিতভাবে কোন ওজন হ্রাস থাকবে না শুরুতে স্যাম্পেলের যে ওজনই তুমি পরিমাপ করো না কেন অর্থাৎ শুরুর ওজনটা হবে স্যাম্পেলের প্রাথমিক ওজন সুতরাং পিন অন ডিস্ক পরীক্ষায় স্যাম্পেলটি প্রত্যেক 100 মিটার দূরত্ব অতিক্রম করলে তোমরা পরীক্ষাটি থামাবে পিনটাকে বের করে নিয়ে আসবে এবং তারপর পিনটার ওজন করবে সুতরাং তোমাদের কাছে প্রাথমিক ওজন আছে তারপর তোমাদের পরীক্ষার পরে ওজন আছে এবং তাই তোমরা ওজনের হ্রাস পেতে পারো সুতরাং এটা 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর আমরা কি পরিমান ওজনের হ্রাস ঘটেছে তার নিরীক্ষণ করব এবং এর মান এখানে লিখে রাখবো সুতরাং সেখানে একটি মান আছে 200 মিটারে তোমার কিছু ওজনের হ্রাস থাকবে 300 মিটারে তোমার কিছু ওজনের হ্রাস থাকবে কিছুটা এরকম এবং তাই প্রকৃতপক্ষে আমি বলার চেষ্টা করছি আমি কেবলমাত্র তোমাদের চিত্রটা দেখানোর চেষ্টা করছি যেটা রৈখিক দেখাবে কিন্তু মূলত এটা নির্ভর করে তুমি কি প্রকারের সংস্থা পর্যবেক্ষণ করছে তার ওপর সুতরাং তোমরা এই প্রকারের একটা চিত্র পাবে তোমরা জানো যেটা তোমাদেরকে দূরত্বের অপেক্ষক হিসেবে ওজনের হ্রাস দেখাবো সুতরাং এর থেকে কমবে সামান্য কিছু মিলিগ্রাম এবং ওই মিলিগ্রাম দূরত্বের সাপেক্ষে কমবে সুতরাং প্রতি 100 মিটারে তুমি পরীক্ষাটি থামাবে তুমি এটি বের করে আনবে তুমি এর ওজন নেবে এবং কি পরিমান ওজনের হ্রাস ঘটেছে তা খুঁজে বের করবে এবং তারপর আবার 100 মিটারের জন্য পুনরায় পরীক্ষাটি করবে এবং এটিকে বের করে আনবে এখন আবার এই দ্বিতীয়ক্ষেত্রে তুমি ওজন নেবে এবং এটাকে স্যাম্পেলের প্রাথমিক ওজনের সঙ্গে তুলনা করবে এবং তুমি একটা ওজনের হ্রাস পাবে সুতরাং তোমরা এর মতন একটা লেখ অঙ্কন করো সুতরাং এটা এখন স্থির চাপে আছে সুতরাং এর অর্থ হলো যে তোমরা এই পিনের ওপর যে ভার প্রয়োগ করছো সেটি ধ্রুবক সুতরাং তোমাদের পিনটা এখানে আছে এই চাপ যেটা তোমরা প্রয়োগ করছো সেটা ধ্রুবক কিন্তু বিভিন্ন দূরত্বে তোমরা থামছো সুতরাং তোমরা এটাকে নির্দিষ্ট কিছু সংখ্যক আবর্তন করতে দিচ্ছো তোমরা এটাকে থামাচ্ছো তোমরা এটাকে বের করে নিয়ে আসছো এবং তোমরা এই পরিমাপ করছো সুতরাং তোমরা এটা একগুচ্ছ আলাদা আলাদা স্যাম্পেলের জন্য করতে পারো সুতরাং আমি বলতে চাইছি তোমরা এগুলো কোন একটা স্যাম্পেলের উপর করতে পারো আমি বলতে চাইছি ধরা যাক তুমি একদম নতুন একটা স্যাম্পেলের জন্য করেছ যেটা এই লাল রেখা দ্বারা দেখানো হয়েছে তুমি যতক্ষন এটার সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন না হয় ততক্ষণ করেছ এবং তারপর আরও কিছুটা করেছ সুতরাং আমি কেবল এখানে তোমাদের কিছু লেখচিত্র দেখাচ্ছি যেটা আমি বলতে চাইছি এক্ষেত্রে তোমরা যেগুলি সরলরেখা দ্বারা প্রকাশ করেছ সেটা তোমরা স্যাম্পেলের উপর বিভিন্ন জিনিস করার পর প্রত্যাশা করতে পারো এবং অপরিহার্যভাবে যদি তোমাদের উইয়ার ধর্মের সঠিকভাবে উন্নতি ঘটে তবে তোমরা প্রকৃতপক্ষে ধরা যাক এই অভিমুখে এর আচরণ দেখবে সুতরাং এটা এর মানে উইয়ার ধর্মের উন্নতি ঘটাবে যদি তোমরা বিপরীত পথে যাও তবে যদি যে গ্রাফ তোমরা পাচ্ছ তাতে ওজন হ্রাসের মান বেশি এবং বেশি হতে থাকে তবে তুমি উইয়ার ধর্ম হারাতে থাকবে বা তোমার উইয়ার ধর্ম খারাপ হতে থাকবে সুতরাং এটা হল তথ্য এই প্রকারের তথ্য তোমাদের পেতে হবে এটা একটা উপায় যেভাবে এই উইয়ারের তথ্য আঁকা হয়েছে অন্য একটি উপায় আছে যেখানে আমরা এই চলরাশির সামান্য পরিবর্তন করে এটা করতে পারি আমরা চাপ নির্দিষ্ট করে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন করতে পারি অন্যথায় উল্টো উপায়ে মানে আমি বলতে চাইছি বিপরীত পদ্ধতিতে পরীক্ষাটি করতে পারি যেখানে তোমরা অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট করতে পারো এবং চাপের পরিবর্তন করতে পারো সুতরাং এটা হলো তুমি যেটা এখানে দেখতে পাবে সুতরাং স্লাইডিং দূরত্ব ধ্রুবক এবং অন্যান্য বিষয়গুলিও ধ্রুবক গতিবেগও ধ্রুবক আর্দ্রতাও ধ্রুবক সুতরাং অন্যভাবে বললে যদি তুমি এই চিত্রে ফিরে যাও এটাতে বলা যাবে যে তুমি সব সময় 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছো সুতরাং তুমি ধরো পরীক্ষাটি একটি নির্দিষ্ট পরিমান সময়ের জন্য করছো তুমি সর্বদা একটা 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছো এবং ওই দূরত্বে বিভিন্ন স্যাম্পেলের জন্য কি পরিমাণ ওজন হ্রাস ঘটছে তা তুমি দেখছো সুতরাং তুমি এখানে একটা ওজন এর মান পাবে যেখানে এই রেখাগুলি মিলবে তুমি একটা ওজন হ্রাস এর মান পাবে সুতরাং এই পরিকল্পনায় তুমি ঐ 1 কিলোমিটার দূরত্বে ইতিমধ্যেই দেখতে পারো তোমার একটা স্যাম্পেল আছে যেটা তোমাকে এই মানের ওজন হ্রাস দিয়েছে একটা বেশি মানের ওজন হ্রাস তারপর তৃতীয় আরেকটি স্যাম্পেল আরো বেশি মানের ওজন হ্রাস দিয়েছে এবং এইভাবে চলেছে সুতরাং তোমরা এটা পেয়েছ এবং এটা এই নির্দিষ্ট মানের চাপে পাওয়া গেছে এরপর আমি আরো একটা পরীক্ষা চালাতে পারি যেখানে আমি চাপের পরিবর্তন করে একটি উচ্চ মানে নিয়ে যেতে পারি এবং আবার পরীক্ষাটি চালাতে পারি আবার একই পরিমাণ দূরত্বের জন্য পরীক্ষাটি চালিয়ে বিভিন্ন ওজন হ্রাসের দিকে দেখতে পারি সুতরাং এটা হলো যা আমরা এখানে আঁকবো সুতরাং x অক্ষ বরাবর আছে একটা প্রযুক্ত চাপ সুতরাং তোমার প্রযুক্ত চাপের বিভিন্ন মান আছে এবং আবার তুমি ওজন হ্রাসের দিকে দেখবে কিন্তু অতিক্রান্ত দূরত্ব একই থাকবে সুতরাং আবার তুমি কিছু রেখা পাবে মানে আমি বলতে চাইছি তুমি এরকম কিছু দেখতে পারো কারণ উদাহরণস্বরূপ উচ্চ এবং উচ্চতর চাপে তুমি এমন আচরন দেখতে পারো যেটা আসল রৈখিক আচরণ থেকে সামান্য বিচ্যুত হবে এবং তুমি দেখতে শুরু করতে পারো আরো বেশি ওজন হ্রাস যেহেতু যে চাপ তুমি প্রয়োগ করছো তা কোন একটি নির্দিষ্ট সীমামান ছাড়িয়ে গেছে এবং আবার তুমি স্যাম্পেলগুলির তুলনা করবে সুতরাং তোমার বিভিন্ন রকম স্যাম্পেল আছে সুতরাং তোমার কিছু স্যাম্পেল আছে যেটা এরকম দেখতে এবং অন্য কিছু স্যাম্পেল আছে যেটা এরকম দেখতে এবং একইরকম ভাবে আরো আছে সুতরাং এই তিনটে স্যাম্পেলে পরিষ্কারভাবেই সবুজটা অর্থাৎ যে স্যাম্পেলটা এখানে এই সবুজ তথ্য দ্বারা প্রকাশিত সেটা হল তোমার আকাঙ্ক্ষিত স্যাম্পেল কারণ এর জন্য ওজন হ্রাস সর্বনিম্ন সুতরাং এটা হল আমরা যার জন্য আগ্রহী এখন কেন এই ওজন হ্রাস কম বা বেশি হবে বা কেন এটা একই মানে শেষ করবে সুতরাং এই বিষয়গুলির কথা আমাদের ভাবতে এবং বুঝতে হবে প্রকৃতপক্ষে স্যাম্পেলে কি ঘটে চলেছে সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং অনুগ্রহ করে আমাদের গঠন বিন্যাস খেয়াল রাখবে মূলত তোমাদের এই ডিস্ক আছে যেটা স্পিন করছে এবং এর ওপরে এর সংস্পর্শে পিনটা রাখা হয়েছে সুতরাং এটা হল পিন সুতরাং এই স্থানে প্রকৃতপক্ষে উইয়ার ঘটবে পিনটা হল স্যাম্পেল এবং পিনের অগ্রভাগে উইয়ার ঘটবে যেখানে পিনটা ডিস্কের সঙ্গে সংস্পর্শে আসে আমি মাইক্রোস্ট্রাকচার এর মতন যেটা তোমাদের দেখাচ্ছি সেটা তোমরা পিনের অগ্রভাগে পেতে পারো সুতরাং আমি যেরকম তোমাদের দেখাচ্ছি সেটা হলো এই তিনটি স্তরের সমন্বয়ে গঠিত একটা নকশা যেটা তোমরা পিনের অগ্রভাগে প্রত্যাশা করতে পারো সুতরাং এটা হলো প্রকৃতপক্ষে যদি তুমি দেখো এই পরীক্ষার সাপেক্ষে গঠন বিন্যাস উল্টানো হয়েছে সুতরাং এটা হল পিনের উপরিভাগ এই সমগ্র জিনিসটা হল পিনের উপরিভাগ বা আমি বলব পিনের উপরিভাগ নয় পিনের উপরিতল যেখানে উইয়ার ঘটেছে এবং এই উপরের স্তর ডিস্কের সংস্পর্শে ছিল সুতরাং এটা উল্টানো হয়েছে সুতরাং এই অঞ্চলটা যেটা ডিস্কের সঙ্গে সংস্পর্শে ছিল সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ সুতরাং যা আমি এখানেও রেখেছি সুতরাং এটা ডিস্কের সংস্পর্শে আছে এবং তারপর এটা এখানে নিচের দিকে মাথা করে ওখানে উপরের দিকে মাথা করে আছে সুতরাং এটা উল্টে যাবে সুতরাং বলতে গেলে এবং সাধারণত যখন তোমরা একটা উইয়ার পরীক্ষা করো তোমরা এটা দেখতে পাও এবং যখন তোমরা উইয়ার পরীক্ষাটি শেষ করো তোমরা পিনটা নাও এবং মাইক্রোস্কোপ এর নিচে পিনটাকে দেখ সুতরাং তোমাদেরকে মাইক্রোস্ট্রাকচারের দিকে দেখতে হবে সুতরাং তুমি মাইক্রোস্কোপের নিচে পিনের মাইক্রোস্ট্রাকচার দেখবে সাধারণত ধরা যাক তুমি অপটিক্যাল মাইক্রোস্কোপ ব্যবহার করবে তুমি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ও ব্যবহার করতে পারো এটা আরো নির্ভর করবে তুমি কি পরিমান ম্যাগনিফিকেশন বা রেজোলিউশন চাইছো তার ওপর সুতরাং হয় তুমি অপটিক্যাল মাইক্রোস্কোপ অথবা একটা SM যেটা হলো মূলত তোমার স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করবে সুতরাং তোমরা যখন এর উপর উইয়ার পরীক্ষা করবে আমরা দেখব যে সাধারণত সেখানে তিনটে প্রধান স্তর আছে এটাকে বলে এই সবচেয়ে উপরের স্তরটাকে বলা হয় ট্রাইবো লেয়ার এবং তারপর আমাদের থাকে একটা বিকৃত অঞ্চল এবং তারপর আমাদের থাকে একটা অবিকৃত বাল্ক অঞ্চল সুতরাং এটা হল আমাদের যেটা আছে একটা ট্রাইবো লেয়ার এবং তারপর আমাদের আছে একটা বিকৃত অঞ্চল এবং তারপর আমাদের আছে একটা অবিকৃত বাল্ক অঞ্চল এবং তোমরা অনুমান করতে পারো যে যেহেতু ডিস্কটা ঘুরছে এবং পিনটা এই ডিস্কের বিরুদ্ধে চাপা আছে তাই এটা ঘটছে সুতরাং ঐ ঘর্ষণের সর্বোচ্চ প্রতিক্রিয়া ঐ পিনের উপরিভাগে ঘটবে যেটা অমসৃণ ডিস্কের সঙ্গে সরাসরি সংযোগে আছে এবং সেখানে অসংখ্য জিনিস ঘটতে থাকবে সেখানে অবস্থিত ঘর্ষণের জন্য পিনের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে যেহেতু সেখানে প্রচুর পরিমাণ ঘর্ষণ ঘটতে থাকবে তাই এর উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং কেবল মাত্র শুধু এটা ক্ষতিগ্রস্তই হবে না যখন আমি বলেছি উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এর মানে হল পৃষ্ঠতলে স্ক্র্যাচ হবে এবং তারপর তুমি যে উপাদানের পরীক্ষা করছো তার ওপর নির্ভর করে ওই স্ক্র্যাচ হওয়া তলটি জারিত হতে পারে সুতরাং উদাহরণ হিসেবে যদি তুমি স্টেনলেস স্টিল নাও কারণ এতে মরিচা প্রতিরোধ হয় তাই যখন তুমি স্টেনলেস স্টিল নেবে এবং এটা ব্যবহার করবে এতে মরিচা পড়বে না এবং সেই কারণে এটাকে আমরা স্টেনলেস স্টিল বলি যার কারণ হলো এটা যে এই স্টিলের উপরিতলে ওই ক্রোমিয়াম অক্সাইডের স্তর গঠিত হয় ওই ক্রোমিয়াম অক্সাইড স্তরটি হল একটি অবিচ্ছিন্ন স্তর এটা খুব পাতলা কিন্তু অবিচ্ছিন্ন একটা স্তর যেটি ভেদ করে স্যাম্পেলে অক্সিজেন প্রবেশ করতে এবং এর নিচে অবস্থিত স্টিলকে জারিত হতে বাধা প্রদান করে সুতরাং এটা হলো যেভাবে স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিলই থাকবে সাধারনত যদি তুমি স্টেনলেস স্টিল নাও এবং এটাকে স্ক্র্যাচ করতে থাকো ঠিক আছে যদি তুমি এটাকে স্ক্র্যাচ করতে থাকো তবে ধীরে ধীরে ওই তলের ভেতরের দিকে জারণ ঘটতে থাকবে এবং তারপর অবশেষে সমস্ত স্যাম্পেল অচল হয়ে যাবে সুতরাং এটাকে বলে একটা অ্যাব্রাসিভ ক্রিয়া স্টেনলেস স্টিলের গঠনে অনবরত অ্যাব্রাসিভ ক্রিয়া ঘটলে প্রকৃতপক্ষে ওই গঠন ভেঙে যায় এবং এটা পৃষ্ঠতলে অবস্থিত প্রতিরক্ষামূলক স্তরের জারণের ফলে ঘটে থাকে এবং তাই উদাহরণ হিসাবে যদি তোমাদের একটা পাইপ থাকে এবং যদি কেবলমাত্র একটি মসৃণ তরল এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবে পৃষ্ঠতলে কোন স্ক্র্যাচ হবে না বা ঐ পাইপের ভিতরের তলে কোন স্ক্র্যাচ হবে না অন্যদিকে যদি তোমার খানিকটা কাদাযুক্ত জল থাকে যেটা এর মধ্যে প্রবাহিত হচ্ছে তালে তোমার অসংখ্য কাদার কনা আছে যেগুলি অবিরাম ওই পাইপের মধ্যে দিয়ে বাউন্স করছে যখন সেটা এর মধ্যে দিয়ে বয়ে চলেছে বিশেষত যখন সেখানে বাক আছে যদি তোমার একটা সোজা পাইপ থাকে এবং তারপর এটা বাঁকানো হয় তবে ওই বাঁকা অংশের বাইরের পরিধি বরাবর অবস্থিত তলে অনবরত ওই কণাগুলি ঘষা খেতে থাকে এবং তাই তুমি ওই প্রতিরক্ষামূলক অক্সাইডের স্তরকে কেটে ফেলবে মানে স্ক্র্যাচ করবে ক্রমাগত ঐ অক্সাইডের স্তরকে বিনষ্ট করবে এবং ভেতরের কোন স্তরে নতুন করে অক্সাইড উৎপাদন করবে সুতরাং এই প্রক্রিয়া চলতে থাকবে এবং তারপর তুমি অক্সাইড তৈরি করতে থাকবে এবং তারপর অবশেষে সেখানে উপস্থিত সমস্ত লোহাকে তুমি জারিত করবে এবং তারপর অত্যাবশ্যকীয়ভাবে তুমি মূলত স্যাম্পেলকে বিনষ্ট করে ফেলবে এটা আর সেই স্টেনলেস স্টিল থাকবে না যেটা সেখানে ছিল এটা প্রচুর পরিমাণে জারিত একটা স্যাম্পেলে পরিণত হবে সুতরাং এই একই জিনিস ঘটবে যখন তোমরা একটা উইয়ার পরীক্ষা করবে তখন এই স্তরটা সরাসরি সংযোগে আসবে এবং এর যেকোনো অক্সাইড স্তর যেটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং এর যে স্তরই উন্মুক্ত হোক না কেন তা আবার জারিত হবে সুতরাং সাধারণত তোমার আছে ক্ষতিগ্রস্ত অবশেষের মতন একটা স্তর যেটা সবার উপরে অবস্থিত এবং তাই যদিও আমি কেবলমাত্র তোমাদের এই চিত্রে দেখিয়েছি আমি যেরকম জানি এটা একরকম সুবিন্যস্ত স্তর প্রকৃতপক্ষে এটা একটা হবে অমসৃণ স্তর এটা কোন ভাবে ক্ষতিগ্রস্থ এবং আঁকাবাঁকা একটা স্তর হবে যেটা তোমরা এখানে দেখবে এবং এটা হল তোমার ট্রাইবো লেয়ার এটাকে বলা হয় ট্রাইবো লেয়ার এটা একটা স্তর যেখানে তুমি যে মূল উপাদানের পরীক্ষা করছো তার কোনো একপ্রকার ভেঙে যাওয়া উপাদান অবস্থান করে এবং এর বেশ কিছুটা অংশের জারণ হয় কারণ এটা জারণ ঘটার অনুকূল পরিস্থিতিতে উন্মুক্ত থাকে সুতরাং খুব সম্ভবত এটা জারিত আকারে থাকবে সুতরাং এটা হল ট্রাইবো লেয়ার যেটা সাধারণত অপেক্ষাকৃত পাতলা হয় কারণ এটা হলো যতদূর অব্দি অক্সাইড অনুপ্রবেশ অক্সিজেন অনুপ্রবেশ প্রভৃতি ঘটে থাকে এর নিচে থাকবে তোমার এই বিকৃত অঞ্চল এবং এর কারণ হলো এখানে পিনে প্রযুক্ত যান্ত্রিক স্ট্রেস যেহেতু এর ওপর একটা পিন অন ডিস্ক পরীক্ষা চালানো হয়েছে সুতরাং পিনটা নিচে থাকা অবস্থায় এবং ডিস্কটা ঘোরা অবস্থায় তুমি যেটা অনুমান করতে পারো যে তুমি উপাদানটিকে একটি নির্দিষ্ট দিকে ঠেলার চেষ্টা করছো সুতরাং ধরা যাক এটা ট্যানজেনসিয়ালভাবে ঠেলা হচ্ছে সুতরাং এই পিনের পৃষ্ঠতল ক্ষতিগ্রস্থ হচ্ছে যে অভিমুখে ডিস্কটা ঘুরছে ঐ তলের ঠিক উপরে অবস্থিত স্তরটিও সেদিকে টান অনুভব করবে সুতরাং ধরা যাক যে ডিস্কটা ঐ অভিমুখে ঘুরছিল সুতরাং তোমরা যদি ধরে নাও ডিস্কটা ঐ অভিমুখে ঘুরছিল তবে এই অঞ্চলে তোমরা কী দেখবে তোমরা দেখবে মাইক্রোস্ট্রাকচারগুলি স্থানান্তরিত হচ্ছে ঐ অভিমুখে কিছুটা যাচ্ছে সুতরাং অসংখ্য মাইক্রোস্ট্রাকচারকে ঐ অভিমুখে টানা হবে সুতরাং তোমরা দেখতে পাবে তোমরা ইঙ্গিত পাবে যে উপাদানগুলিকে কোন একটা অভিমুখে ঠেলা হচ্ছে এবং এটা হল ওই বিকৃত অঞ্চলটা সুতরাং ঐ বিকৃত অঞ্চলটা ঐরকম দেখাবে তারপর যদি তুমি আবার আরো গভীরে যাও সেখানে এটা ঘটার কোন বিশেষ বাঁধাধরা সীমারেখা নেই সুতরাং এটাও সামান্য অবিন্যস্ত একটা রেখা হবে তারপর এর নিচে যখন তুমি এই বিকৃত অঞ্চলের আরো গভীরে যাবে তুমি পাবে অবিকৃত বাল্ক অঞ্চল সুতরাং এটা হল তোমার পিনের আসল উপাদান সুতরাং সেখানে এই স্পিনের ভেতরের দিকে পিনের আসল কাঠামো থাকবে সুতরাং তোমরা এই সংস্পর্শ অঞ্চল থেকে যত দূরের দিকে যাবে তোমরা যত উপরের দিকে যাবে তোমরা এই আলাদা আলাদা অঞ্চলগুলি পাবে সুতরাং এখানে ট্রাইবো লেয়ার হবে সুতরাং এটাকে আরেকটু বড় করা যাক সুতরাং এটা দেখা সহজ সুতরাং যদি এটা হয় তোমার পিন এটা হবে তুমি যেখানে পাবে তোমার ট্রাইবো লেয়ার তবে তুমি একটি অঞ্চল পাবে যেটা হলো বিকৃত অঞ্চল ঠিক ওইখানে যেরকম বিকৃত অঞ্চল আছে তারপরে এর উপরে এখান থেকে এখানে অবিকৃত হবে সুতরাং এটা হল আমরা যেভাবে এটি পাবো এবং একই জিনিস আমি যা বলেছি আমরা এখানে উল্টিয়েছি তোমরা যে রকম দেখতে পাচ্ছ এটা উল্টানো হয়েছে সুতরাং এটা হল সর্বদা আমরা যেটা দেখে থাকি প্রায়ই আমরা এই পরীক্ষাটি থামাই আমরা স্যাম্পেলটা বের করে নিয়ে আসি এবং এর কি পরিমাণ ওজনহ্রাস ঘটেছে সেটা আমরা দেখার চেষ্টা করি সুতরাং এখন বিভিন্ন প্রকার প্রয়োগের ক্ষেত্রে লোকেরা এগুলো পর্যবেক্ষণ করেন এবং আমি যা বলেছি এটা সত্যিই তোমার স্যাম্পেলের উপর নির্ভর করে এবং ঐ স্যাম্পেলের উপর কী ঘটে চলেছে তা আমাদেরকে বলে দেয় যে তোমরা কোন পার্থক্য দেখতে পাবে কিনা সুতরাং এখানে এই আঁকায় সাধারণত তোমরা এই পার্থক্য দেখতে পাবে সুতরাং এর মানে যদি আমি এখানে একটা মান নিই এবং যদি আমি কেবল এখানে একটা রেখা অঙ্কন করি তবে সেখানে একটা তাৎপর্যপূর্ণ উন্নতি হবে সুতরাং এই ওজনের হ্রাস কমে এসেছে এবং এর মানে যদি এটা হয় তোমার আসল স্যাম্পেল ধরা যাক এটা তোমার আসল স্যাম্পেল তাহলে এর মানে আমি যা বলেছি এর ওজন একটা উন্নত অবস্থায় থাকবে সুতরাং কখনো কখনো কোনো সংস্থায় যখন তুমি ম্যাক্রো স্কেল থেকে ধরা যাক ন্যানো স্কেলে যাবে তুমি হয়তো এই প্রকারের আচরণ দেখতে পাবে অন্যদিকে তুমি এরকম পরিস্থিতিও পেতে পারো যেখানে তারা প্রকৃতপক্ষে একে অপরের ওপর অবস্থান করবে এবং তাই সেক্ষেত্রে তুমি আসলে কোন উন্নতি দেখতে পাবে না সুতরাং এই নীল রেখাটি ছিল তোমার আসল স্যাম্পেল এবং যদি তোমার সমস্ত পরীক্ষা করার পর এটা এরকম দেখায় সেটা অপরিহার্যভাবে নয়েস এর বিস্তৃতির মধ্যে অবস্থিত হবে প্রচুর পরিমাণ সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন হয়ে যাবার পরেও তুমি ঐ রেখা গুলির মধ্যে বিশেষত কোন পার্থক্য দেখতে পাবেনা এবং মূলত ঐ রেখাগুলি এখানে আছে এর অর্থ হলো সেখানে কোন উন্নতি ঘটবে না তাই তোমরা পেতে পারো লোকেরা পর্যবেক্ষণের সময় এরকম কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারে যেখানে যদি তোমরা চিত্রতে দেখো তাহলে তোমরা প্রকৃতপক্ষে বিশেষ কোনো পার্থক্য এই দুই চিত্রে দেখতে পাবেনা সুতরাং আবার এখানে তোমরা কোন বিশেষ পার্থক্য দেখতে পাচ্ছো না প্রকৃতপক্ষে হয়তো যান্ত্রিক ধর্মের একটা পার্থক্য দেখে তোমরা শেষ করবে সুতরাং সেখানে এই সম্ভাবনা আছে সুতরাং যেহেতু তুমি ন্যানো স্কেলে গেছো তাই যান্ত্রিক ধর্মাবলীতে উন্নতি সাধনের সম্ভাবনা তুমি দেখতে পাবে কিন্তু ন্যানো স্কেলে গেলেও উইয়ার ধর্মাবলীতে উন্নতিসাধন তুমি দেখতে পেতে পারো নাও পেতে পারো এবং তাই লোকেরা ওই প্রকারের সংস্থা পর্যবেক্ষণ করেছে এবং সাধারণত তারা যে কারণে এটি ব্যবহার করে তার জন্য যদি তারা এর এইরকম পরিস্থিতি দেখতে পায় যদি তাদের তোমার ওই ট্রাইবো লেয়ারের অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় এবং যদি ঐ ট্রাইবো লেয়ার যেটা হলো এই জারিত উপাদান এবং প্রকৃতপক্ষে এটা নির্ভর করে ওই জারিত উপাদানটির কিরকম অবস্থা আছে তার ওপর যদি ওই অক্সাইড অসম্ভব ভাবে শক্ত হয় এবং আরো এটা যদি খুব বেশি ঘর্ষণকারী হয় তারপর কি ঘটে এই অক্সাইডের স্তর যা তুমি তৈরী করেছ যাতে অসংখ্য অক্সাইড কনা আছে সেগুলিও এই বিকৃত অঞ্চলে খোঁচাবে সুতরাং তোমরা জানো আমি যা বলেছি এটাকে মনে করা যেতে পারে একটা পাইপের মধ্যে কাদাযুক্ত জল হিসাবে যেটা প্রবাহিত হচ্ছে এবং এটা স্টেনলেস স্টিলের অক্সাইড স্তরের কিছু কনাকে ভেঙে দেবে তারপর ঐ কথাগুলিও পুনরায় ক্ষয়প্রাপ্ত হয় আমি বলতে চাইছি আবার পাইপে একটি নির্দিষ্ট সীমার নিচে প্রভাব বিস্তার করে এবং তাই পাইপের কোন পূর্ববর্তী অবস্থান থেকে আসা জলের মধ্যে অবস্থিত কাদাযুক্ত কনা এবং একই সঙ্গে ধ্বংসাবশেষ উভয়ই পাইপের পরবর্তী কোন অবস্থানে ক্রিয়া করো সুতরাং একইভাবে যেহেতু তোমরা পরীক্ষা করছো তোমরা এর অমসৃণ একটা অবস্থা পেতে পারো সুতরাং যদি আমি বলি যে এখানে পিনের বিরুদ্ধে প্রকৃতপক্ষে চাকা বা ডিস্কের অমসৃণ অংশ দ্বারা চাপ প্রযুক্ত হবে তবে এই অমসৃণতা প্রকৃতপক্ষে ক্ষয় ঘটানোর চেষ্টা করবে মানে আমি বলতে চাইছি ওই পৃষ্ঠতলে একটা উইয়ার ক্রিয়া প্রদান করার চেষ্টা করবে কিন্তু এর সঙ্গে উইয়ারের জন্য এখানে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে সেই ধ্বংসাবশেষও এই উইয়ার পদ্ধতিতে অংশগ্রহণ করে এবং এর সহায়তা করে সুতরাং আমি যেরকম বলেছি যদি তোমার একটা অক্সাইডের স্তর থাকে এবং সেই অক্সাইড স্তরটা নিরাপদ হয় তবে সেটা কার্যকর কিন্তু যদি অক্সাইডের স্তরটা ভেঙে যায় এবং একটা শক্ত উপাদান তৈরি করে যেটা প্রকৃতপক্ষে অবক্ষয় প্রক্রিয়াতে প্রভাব ফেলতে পারে তবে সেটা কার্যকর হয় না এটা প্রকৃতপক্ষে আরো খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি করে সুতরাং তোমার করা এই পরীক্ষার ওপর নির্ভর করে তুমি এমন পরিস্থিতি পেতে পারো যেখানে তোমার যান্ত্রিক ধর্মের উন্নতি হতে পারে যদি তুমি আচরণের হল পেচ অঞ্চলে থাকো যান্ত্রিক ধর্ম নিজে নিজেই কমে যেতে পারে যদি তুমি বিপরীত হল পেচ আচরণে থাকো সুতরাং এটা হলো হল পেচ এবং এটা বিপরীত হল পেচ সুতরাং প্রকৃতপক্ষে প্রথমত যদি তুমি যান্ত্রিক ধর্ম এবং উইয়ার ধর্ম উভয়েরই উন্নতি ঘটাতে চাও যখন তুমি এটা করবে তুমি ম্যাক্রো স্কেল থেকে মাইক্রো স্কেল থেকে ন্যানো স্কেলে যাবে তুমি প্রথমত নিশ্চিত করতে চাইবে যে তুমি তখনো স্যাম্পেলের আচরণের হল পেচ অঞ্চলে আছো আমরা পূর্বে দেখেছি যে একই সংস্থায় একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত এটা হল পেচ আচরণ দেখাতে পারে এবং তারপর এটা তোমাকে বিপরীত হল পেচ আচরণ দেখায় সুতরাং তোমরা সংস্থার হল পেচ আচরণে থাকতে চাও যদি তোমরা এর যান্ত্রিক ধর্মের উন্নতি করতে চাও এবং তারপর যদি তোমরা তখনও সংস্থার হল পেচ আচরণে থাকো তোমরা উইয়ার ধর্মের জন্য পরীক্ষা করতে চাইবে এবং তারপর দেখবে এই উইয়ার ধর্মের উন্নতি হলো কিনা এগুলি নির্ভর করে তোমরা এখানে কি প্রকৃতির ট্রাইবো লেয়ার পেলে তার উপর ঐ ট্রাইবো লেয়ারের সাপেক্ষে যা ঘটছে তার ওপর নির্ভর করে তুমি কোন উন্নতি দেখতে পারো কিংবা নাও দেখতে পারো সুতরাং উইয়ারের নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নিশ্চিত করে কোন একটি নির্দিষ্ট সংস্থায় কি পরিমান উইয়ার ঘটবে এবং তাই এটা হল একটা বিষয় যেটা আমাদের দেখতে হবে সুতরাং তাই আমি যা বলেছি সংক্ষিপ্তসার হিসাবে তুমি এই পদ্ধতিটা করতে পারো তুমি উইয়ার ধর্মের জন্য পরীক্ষা করতে পারো তুমি সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন ব্যবহার করে একটা ন্যানোস্কেল মেটারিয়াল তৈরি করতে পারো এবং এটাকে উইয়ার ধর্মের পরীক্ষার জন্য ব্যবহার করতে পারো সুতরাং এই গুলি হল সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন কাজে লাগিয়ে উইয়ার ধর্মের কিছু পরীক্ষামূলক প্রয়োগ সংক্রান্ত আমাদের আলোচনা আমি এখানে দুটো প্রসঙ্গে তোমাদের মনোযোগ আকর্ষণ করবো সুতরাং শেষ দু তিনটে ক্লাসে আমরা সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশনের দিকে দেখেছি হয় ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান অথবা এই হাই প্রেসার টরসন পদ্ধতির মাধ্যমে এদের উভয়ই সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন করে থাকে ওরা তোমাদের স্যাম্পেল দেবে যেগুলো দিয়ে তোমরা বিভিন্ন জিনিস করতে পারবে বিভিন্ন পরীক্ষা করতে পারবে এবং আমরা আলোচনা করেছি তোমরা কিভাবে টেনসাইল পরীক্ষা করতে পারো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ এ কিভাবে তোমরা টেনসাইল পরীক্ষা করতে পারো এর মধ্যে কি প্রকারের প্রতিবন্ধকতা আছে এবং এরকম আরো অনেক কিছু এবং তাই আসলে এখানে এই পেপার টা তোমাদেরকে এটা দেখার জন্য স্বাগত এটা প্রকৃতপক্ষে ওই প্রকারের একটা পর্যবেক্ষণ খুব বিস্তারিতভাবে দেখাবে এবং তাই নির্দিষ্ট কিছু তথ্য যা ওই নির্দিষ্ট ছবিতে তারা দিয়েছে যেটা তারা তোমাদেরকে দেখিয়েছে বিভিন্ন রকম বিষয় যেগুলি কেবলমাত্র আমরা আমাদের ক্লাসে সাধারণভাবে আলোচনা করলাম ওই সমস্ত খুঁটিনাটিগুলি তোমরা এই পেপারে দেখতে পাবে সুতরাং তোমরা যদি একটা সুযোগ পাও অনুগ্রহ করে একবার এই পেপারটা দেখো এবং দেখো কত ভালো করে তারা তাদের তথ্য এবং তারা যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছে সেই সমস্ত কিছুকে একসাথে রেখেছে এবং কি করে তারা এগুলি অতিক্রম করেছে সুতরাং তোমরা এই সমস্ত কিছু এই নির্দিষ্ট Ni3Al সংস্থায় সুপারপ্লাস্টিক এবং কোয়াপারেটিভ গ্রেন বাউন্ডারি স্লাইডিং এর ক্ষেত্রে দেখতে পারো মেটারিয়াল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ এটা খুব ভালো জার্নাল এবং এইভাবে তালিকাভুক্ত এই নির্দিষ্ট রেফারেন্স এ তুমি এর পেছনে থাকা মূলতত্ত্বও দেখতে পারো এবং আমি যেরম বলেছি এটা ন্যানোক্রিস্টালাইন উপাদান যা তুমি দেখতে চাইছো এখানে আরো একটা পেপার আছে যেটাও সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন ব্যবহার করেছে কিন্তু এটাকে বায়োমেডিক্যাল প্রয়োগের দৃষ্টিভঙ্গি থেকে দেখ তাই বিশেষভাবে টাইটেনিয়ামের সাপেক্ষে বিশুদ্ধ টাইটেনিয়ামের সাপেক্ষে অর্থাৎ তাদের লক্ষ্য হলো এই ধারণার ওপর যে যদি তুমি সাধারণত বায়োমেডিক্যাল প্রয়োগের জন্য একটি উপাদান নাও যা বিশুদ্ধ টাইটেনিয়াম হবে না বরং অন্য উপাদানের সঙ্গে অ্যালয়যুক্ত টাইটেনিয়াম হবে এবং প্রায়শই যে উপাদানগুলি বিষাক্ত সুতরাং যদি সবশেষে তারা ওই টাইটেনিয়াম থেকে শোষিত হতে শুরু করে বা ওই টাইটেনিয়াম থেকে বেরিয়ে আসে তবে সেটা আমাদের শরীরের জন্য ভালো নয় সুতরাং তাদের লক্ষ্য হলো এটা দেখা যে যদি তুমি প্রকৃতপক্ষে দেহের ভেতরে উপযুক্ত প্রয়োগের জন্য অতি সহজেই যান্ত্রিক উপায়ে টাইটেনিয়াম তৈরি করতে পারো আল্ট্রাফাইন গ্রেনড এবং যার অর্থ হলো ন্যানো স্কেল গঠনে এর যান্ত্রিক শক্তি এবং একইসঙ্গে এর উইয়ার ধর্মের উন্নতি ঘটিয়ে সুতরাং তারা এই আল্ট্রাফাইন গ্রেনড বিশুদ্ধ টাইটেনিয়ামের দিকে দেখে এবং তারা মাল্টি পাস ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান ব্যবহার করে তোমার জন্য ন্যানোক্রিস্টালাইন পরিসরে ঐ অতি সূক্ষ্ম গ্রেনের আকার পেতে এবং তারপর তারা এটা পর্যবেক্ষণ করেন যান্ত্রিক এবং উইয়ার ধর্ম উভয়ই দেখার জন্য তারা যে প্রকারের পরীক্ষা করে সেই পরীক্ষাগুলি সাধারণভাবে আমরা এই ক্লাসে আলোচনা করেছি তোমরা নির্দিষ্ট তথ্যগুলি দেখতে পারো যা দিয়ে তারা এই নির্দিষ্ট লেখচিত্র গুলি পেয়েছে তারা মাইক্রোস্ট্রাকচারগুলি পেয়েছে যেগুলি তারা অর্জন করেছে এবং এইভাবে এইগুলি প্রকাশিত হয়েছে এই জার্নাল পেপারে এবং তারপর প্রকৃতপক্ষে তোমরা দেখতে পারো একটি নির্দিষ্ট পরিস্থিতিতে তারা আসলে একটা যান্ত্রিক ধর্মের উন্নতি দেখেছে কিন্তু উইয়ার ধর্মের কোন উন্নতি দেখেনি এবং তারা এইভাবে মূলতত্ত্বের প্রস্তাবনা করেছে সুতরাং এই দুটি হলো খুব ভালো রেফারেন্স যেগুলো তুমি ন্যানো স্কেলে ঘটা সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশনের প্রয়োগে দেখতে পারো এবং এর একটা সুপারপ্লাস্টিক ডিফর্মেশন সংক্রান্ত এবং অন্যটা বায়োমেডিক্যাল প্রয়োগ সংক্রান্ত সুতরাং আমি মনে করি আমরা শেষ দু তিনটে ক্লাসে যা আলোচনা করেছি এটা হল তার সারাংশ এবং এটা খুব প্রয়োজনীয় একটা প্রযুক্তি এবং আরো এগুলি খুব গুরুত্বপূর্ণ উপাদান সংক্রান্ত বিষয় এবং পরীক্ষা যেগুলো একই সঙ্গে আমরা এই আলোচনায় করেছি সামনে গিয়ে আমরা অন্যান্য ধর্মগুলির দিকে তাকাবো এবং একইভাবে ন্যানো স্কেলে ঐ ধর্মগুলির উপর প্রভাব দেখব সুতরাং সারাংশ হিসাবে আমরা দেখলাম সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন কি করতে পারে এবং এটা তাৎপর্যপূর্ণভাবে যান্ত্রিক ধর্মাবলির কি পরিবর্তন করতে পারে এবং পৃথক পৃথক দুটি আলোচনায় যা আমরা করেছি আমরা এগুলো দেখলাম এবং এই যে পিন অন ডিস্ক পরীক্ষা সেটা আমাদের জন্য হল খুব প্রয়োজনীয় একটি পরীক্ষা উইয়ার ধর্মগুলির অনুমান করার জন্য এবং এই উইয়ার ধর্মগুলির সঙ্গে অন্যান্য যান্ত্রিক ধর্মগুলির সংযোগে ভালো হতেও পারে নাও হতে পারে সুতরাং এই ধর্মগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া আমাদের বোঝার চেষ্টা করতে হবে এটা পুরোপুরি ভাবে বোঝার জন্যে যে কিছু কিছু ক্ষেত্রে এটা কেন উন্নত হয় এবং কেন অন্য কিছু ক্ষেত্রে তা হয় না এবং আমি অন্যান্য কিছু প্রসঙ্গে তোমাদের মনসংযোগ আকর্ষণের চেষ্টা করব যেখানে এগুলো বিশদভাবে গুরুত্ব দিয়ে নির্দিষ্ট কিছু সংস্থার জন্য আলোচনা করা হয়েছে যেখানে আমরা কিছু সাধারন প্রবণতা যেগুলো আমরা বিবেচনা করেছি তার উপস্থাপন করেছি এবং দেখেছি যে এগুলি এদের সংস্থাগুলির জন্য নির্দিষ্ট এবং ঐ সংস্থার সাপেক্ষে এগুলোর থেকে তুমি তথ্য পেতে পারো সুতরাং খুবই বিজ্ঞানসম্মত এবং বিস্তারিত ভাবে এগুলি কিভাবে দেখা যায় তার জন্য এটা খুব ভালো একটা উপলব্ধি তোমাদের ধন্যবাদ